একটি ওয়ার্কিং ডিসক্লোজার বানানো পেটেন্ট ড্রাফ্ট করার পূর্বে ড্রাফ্ট যে ব্যক্তি করছে তার উদ্দেশ্য হবে ক্লায়েন্ট বা আবিষ্কর্তার কাছ থেকে একটি ওয়ার্কিং ডিসক্লোজার পাওয়া একটি ওয়ার্কিং ডিসক্লোজার বানানো পেটেন্ট ড্রাফ্ট করার পূর্বে ড্রাফ্ট যে ব্যক্তি করছে তার উদ্দেশ্য হবে ক্লায়েন্ট বা আবিষ্কর্তার কাছ থেকে একটি ওয়ার্কিং ডিসক্লোজার পাওয়া ওয়ার্কিং ডিসক্লোজার গুরুত্বপূর্ণ কারণ এটি প্রায়র আর্টের সন্ধানের সঙ্গে সঙ্গে পেটেন্ট প্রয়োগের ড্রাফ্ট তৈরী উভয়েরই ফাউন্ডেশন তৈরি করে ওয়ার্কিং ডিসক্লোজার গুরুত্বপূর্ণ কারণ এটি প্রায়র আর্টের সন্ধানের সঙ্গে সঙ্গে পেটেন্ট প্রয়োগের ড্রাফ্ট তৈরী উভয়েরই ফাউন্ডেশন তৈরি করে আমরা দেখেছি যে এটা করার একটা উপায় হচ্ছে IDF এর মাধ্যমে আমরা দেখেছি যে এটা করার একটা উপায় হচ্ছে IDF এর মাধ্যমে IDF আপনাকে আবিষ্কারের ডিসক্লোজার পেতে সাহায্য করে IDF আপনাকে আবিষ্কারের ডিসক্লোজার পেতে সাহায্য করে IDF আবিষ্কার সম্পর্কিত IP সনাক্তকরণ এবং ক্যাপচারের জন্য প্রাথমিক ডকুমেন্ট IDF আবিষ্কার সম্পর্কিত IP সনাক্তকরণ এবং ক্যাপচারের জন্য প্রাথমিক ডকুমেন্ট এটি আবিষ্কারের স্কোপ এবং সেটা কি করতে সক্ষম এটা বোঝার জন্য প্রয়োজনীয় এটি আবিষ্কারের স্কোপ এবং সেটা কি করতে সক্ষম এটা বোঝার জন্য প্রয়োজনীয় আমরা দেখেছি যে একটি IDF এর বিভিন্ন অংশ রয়েছে আমরা দেখেছি যে একটি IDF এর বিভিন্ন অংশ রয়েছে A অংশে যোগাযোগের তথ্য উল্লিখিত টেকনিকাল তথ্য উল্লেখ করা হয়েছে এমন একটি অংশ যাতে জনসাধারণের ডিসক্লোজার ও প্রায়র আর্ট উল্লেখ করা হয়েছে A অংশে যোগাযোগের তথ্য উল্লিখিত টেকনিকাল তথ্য উল্লেখ করা হয়েছে এমন একটি অংশ যাতে জনসাধারণের ডিসক্লোজার ও প্রায়র আর্ট উল্লেখ করা হয়েছে কিছু IDF এ আপনি দেখতে পাবেন যে বাজারের ভ্যালুয়েশন এবং লাইসেন্সিং ও ক্যাপচার করা হয় কিছু IDF এ আপনি দেখতে পাবেন যে বাজারের ভ্যালুয়েশন এবং লাইসেন্সিং ও ক্যাপচার করা হয় এখন যদি IDF এর মাধ্যমে না হয় তবে আপনার কাছে বিকল্প হল আবিষ্কর্তার সাক্ষাৎকার নেওয়া এখন যদি IDF এর মাধ্যমে না হয় তবে আপনার কাছে বিকল্প হল আবিষ্কর্তার সাক্ষাৎকার নেওয়া এটি ব্যক্তিগতভাবে বা ফোনের মাধ্যমে হতে পারে এটি ব্যক্তিগতভাবে বা ফোনের মাধ্যমে হতে পারে এটি ধারাবাহিক প্রশ্নের মধ্যে দিয়ে হতে পারে আপনি যে উত্তরগুলি পেয়েছেন তার উপর ভিত্তি করে আরো প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন এটি ধারাবাহিক প্রশ্নের মধ্যে দিয়ে হতে পারে আপনি যে উত্তরগুলি পেয়েছেন তার উপর ভিত্তি করে আরো প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন উদ্দেশ্য হলআপনার কাছে সমস্ত তথ্য নিয়ে আসা যা কোনো ওয়ার্কিং ডিসক্লোজারের জন্য যোগ্য হতে পারে উদ্দেশ্য হলআপনার কাছে সমস্ত তথ্য নিয়ে আসা যা কোনো ওয়ার্কিং ডিসক্লোজারের জন্য যোগ্য হতে পারে একটি ডিসক্লোজার আপনাকে প্রায়র আর্ট কার্যকরভাবে অনুসন্ধান করতে এবং পেটেন্টের স্পেসিফিকেশনের ড্রাফ্টটিং করা শুরু করতে সক্ষম করে একটি ডিসক্লোজার আপনাকে প্রায়র আর্ট কার্যকরভাবে অনুসন্ধান করতে এবং পেটেন্টের স্পেসিফিকেশনের ড্রাফ্টটিং করা শুরু করতে সক্ষম করে IDF এ প্রশ্ন করার সময় যেমন ফোকাস থাকতে হয় ইন্টারভিউয়ে এর সময় ও ফোকাস থাকবে ইনভেন্টিভ পদক্ষেপ সনাক্তকরণ এর দিকে IDF এ প্রশ্ন করার সময় যেমন ফোকাস থাকতে হয় ইন্টারভিউয়ে এর সময় ও ফোকাস থাকবে ইনভেন্টিভ পদক্ষেপ সনাক্তকরণ এর দিকে ইনভেন্টিভ পদক্ষেপের দিকে ফোকাস করা হচ্ছে কারণ এটিই দিনের শেষে আবিষ্কারটি দেখতে পাবে ইনভেন্টিভ পদক্ষেপের দিকে ফোকাস করা হচ্ছে কারণ এটিই দিনের শেষে আবিষ্কারটি দেখতে পাবে সুতরাং ফোকাস থাকতে হবে ইনভেন্টিভ বৈশিষ্ট্যগুলি নন ইনভেন্টিভ বৈশিষ্ট্যের থেকে পৃথক করে বোঝার সুতরাং ফোকাস থাকতে হবে ইনভেন্টিভ বৈশিষ্ট্যগুলি নন ইনভেন্টিভ বৈশিষ্ট্যের থেকে পৃথক করে বোঝার ইনভেন্টিভ পদক্ষেপ যা দাবি ড্রাফ্ট তৈরীর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হবে সেটা ছাড়া আপনি আবিষ্কারের বিবরণ ও ব্যাকগ্রাউন্ড পাবেন ইনভেন্টিভ পদক্ষেপ যা দাবি ড্রাফ্ট তৈরীর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হবে সেটা ছাড়া আপনি আবিষ্কারের বিবরণ ও ব্যাকগ্রাউন্ড পাবেন আইডিয়ালী আপনি আবিষ্কর্তার কাছে এমন কোন ডকুমেন্ট বা তথ্য চাইবেন যার থেকে এই ফিল্ডের নলেজ পাওয়া যাবে আইডিয়ালী আপনি আবিষ্কর্তার কাছে এমন কোন ডকুমেন্ট বা তথ্য চাইবেন যার থেকে এই ফিল্ডের নলেজ পাওয়া যাবে আপনি এটিকে একটি ডোমেইন আর্টিকেল বলতে পারেন যাতে আপনি ফিল্ডটি আরো ভালোভাবে বুঝতে পারেন আপনি এটিকে একটি ডোমেইন আর্টিকেল বলতে পারেন যাতে আপনি ফিল্ডটি আরো ভালোভাবে বুঝতে পারেন আপনি অনলাইন প্রশ্নাবলীর মাধ্যমেও আপনার তথ্য পেতে পারেন যেখানে ক্লায়েন্টের দেওয়া জবাবের ভিত্তিতে ধারাবাহিক প্রশ্ন জিজ্ঞাসা করা হয় আপনি অনলাইন প্রশ্নাবলীর মাধ্যমেও আপনার তথ্য পেতে পারেন যেখানে ক্লায়েন্টের দেওয়া জবাবের ভিত্তিতে ধারাবাহিক প্রশ্ন জিজ্ঞাসা করা হয় আরও প্রশ্ন জিজ্ঞাসা করা হতে পারে আরও প্রশ্ন জিজ্ঞাসা করা হতে পারে এটি ই মেল বিনিময়ের মাধ্যমেও হতে পারে এটি ই মেল বিনিময়ের মাধ্যমেও হতে পারে তবে আমাদের অনলাইন প্রশ্নাবলীও সম্ভব তবে আমাদের অনলাইন প্রশ্নাবলীও সম্ভব এখন আপনি কিছু বিস্তৃত প্রশ্ন জিজ্ঞাসা করুন আবিষ্কারের ফিল্ড বোঝার চেষ্টা করুন সম্ভাব্য ক্লাসিফিকেশন যাতে এটি পড়বে এখন আপনি কিছু বিস্তৃত প্রশ্ন জিজ্ঞাসা করুন আবিষ্কারের ফিল্ড বোঝার চেষ্টা করুন সম্ভাব্য ক্লাসিফিকেশন যাতে এটি পড়বে তারপর পূর্ববর্তী প্রশ্নগুলি থেকে প্রাপ্ত উত্তরের ভিত্তিতে আপনি ফলো আপ প্রশ্ন করুন তারপর পূর্ববর্তী প্রশ্নগুলি থেকে প্রাপ্ত উত্তরের ভিত্তিতে আপনি ফলো আপ প্রশ্ন করুন আপনি যদি এর স্যাম্পল দেখতে চান আপনি এই ওয়েবসাইটে লগ অন করে দেখুন কিভাবে স্যাম্পলটি কাজ করে আপনি যদি এর স্যাম্পল দেখতে চান আপনি এই ওয়েবসাইটে লগ অন করে দেখুন কিভাবে স্যাম্পলটি কাজ করে